সুতরাং আমি এই মডিউল এ মেথড অফ মোমেন্টস নিয়ে এগিয়ে যাব এবং আমার পরবর্তী অধ্যায় এ দেখব যেখানে এই মেথড অফ মোমেন্টস কে ব্যবহার করব একটি পৃষ্ঠ ইন্টিগ্রাল সমীকরণে তাই আবার আমি কিছু পুনর্বিবেচনা করব যদি তুমি মনে করো এটি একটি দুই শরীর দুই আয়তন এর সমস্যা ছিল আমার কিছু বিক্ষেপকারী বস্তু ছিল অতএব আমি এটিকে এভাবে দেখাবো এবং এটি একটি বড় জায়গায় ঘেরা ছিল এই সীমানা কে আমি S∞ বলব উৎস S এবং সেখানে কিছু তড়িৎ প্রবাহের উৎস ছিল J তে এটা আমার আয়তন 1 ছিল এটা আমার আয়তন দুই ছিল এবং এই আয়তন 2 হলো কিছু বস্তু যা আমি জানি অতএব এগুলি হল দুটি সমীকরণ যা আমরা পেয়েছিলাম সবাই এই সমীকরণ গুলি মনে রেখেছে তাই তোমার স্মৃতি ঝালাই করার জন্য জানতে চাই কি আমাদের এটি অথবা এটি তৈরি করতে সাহায্য করেছিল প্রথম ও দ্বিতীয় সমীকরণ r' এর স্থান সঠিক কিন্তু আমি কেন দুটো আলাদা ডান দিকের অংশ পাই ছাত্র কারণ ডেল্টা ডেল্টা ফাংশন এর স্থান ডেল্টা ফাংশন যদি ইন্টিগ্রেশন এর জায়গায় না থাকতো তাহলে আমি 0 পেতাম যেটা হয়েছিল যখন r′ ∈ V2 এবং যখন r′ ∈ V1 তখন ডেল্টা ফাংশন ϕ1 এর সাথে কাজ করেছিল এবং আমরা ϕ1r′ পেয়েছিলাম একইভাবে দ্বিতীয় জায়গার জন্য আমাদের স্মৃতি ঝালাই এর জন্য সেখানে কেন একটি ঋণ চিহ্ন আছে আমাদের প্রথম সমীকরণে এবং একটি যোগ চিহ্ন আমাদের দ্বিতীয় সমীকরণে ছাত্র সঠিক আমি আমাদের এর দিক এভাবে নির্ধারণ করেছিলাম অতএব পৃষ্ঠের বাইরের দিকে বহির্গত লম্ব এইভাবে V1 এবং V2 এর জন্য স্থির রেখে কারণ এই ঋণ চিহ্ন পার্থক্য এর কারণে অন্য কোনো পার্থক্য যা আমরা দেখতে পাচ্ছি এই আপতিত ক্ষেত্র সেখানে একটি আপতিত ক্ষেত্র আছে কেবলমাত্র কোথায় ছাত্র এক নম্বর জায়গায় এক নম্বর জায়গায় V1 সঠিক সেই কারণেই ওখানে আছে কিন্তু দ্বিতীয় সমীকরণে এটা ওখানে নেই সুতরাং সবাই মনে করো যে আমরা এইসব সমীকরণগুলিকে কিছু নাম ও দিয়ে ছিলাম অতএব প্রথম সমীকরণ দুদিকেই তাকে আমরা কি বলেছিলাম ছাত্র হাইগেনের নীতি হাইগেনের নীতি এবং এটিকে কি বলেছিলাম ছাত্র বিলুপ্তি বিলুপ্তির উপপাদ্য যা দেখিয়ে ছিলাম তাই এটা একটি পর্যালোচন এবং এই সমীকরণ গুলি প্রবর্তন করার পর আমরা কি করেছিলাম আমরা গিয়েছিলাম এবং একটি দীর্ঘ আলোচনা করেছিলাম কিভাবে g এর মান নির্ণয় করব সেটা নিয়ে এবং আমরা ইন্টিগ্রেশনের দিকেও তাকিয়ে ছিলাম কারণ সেখানে একটি ইন্টিগ্রেশন আছে তাই আমাকে ইন্টিগ্রেশন নিয়ে চিন্তা করতে হবে অতএব এটা ছিল আমাদের সাধারণ গঠন আরো এগিয়ে গিয়ে একটি জিনিস যা আমরা অনুভব করেছিলাম সেটি হচ্ছে ∇ϕ1 এবং ϕ1 এগুলি এর মান স্থানের যে কোনো জায়গায় মূল্যায়ন করা হচ্ছে না সেটি কেবল মূল্যায়ন করা হচ্ছে দেখো এটি একটি রৈখিক ইন্টিগ্রাল অথবা সীমাসূচক রেখা ইন্টিগ্রাল এ সুতরাং এগুলি কেবল পৃষ্ঠ S এর উপরে মূল্যায়ন করা হচ্ছিল এবং তারপর আমরা কোন সম্পর্ক ব্যবহার করেছিলাম ϕ1 এবং ϕ2 সমান বলার জন্য তাই এখানে একটি ϕ1 আছে এবং ওখানে একটি ϕ2 আছে সীমানাতে এই দুই হলো সমান কারণ স্পর্শক সমীকরণের ধারাবাহিকতার জন্য অতএব স্পর্শকের ধারাবাহিকতা যা আমাকে ϕ1 ϕ2 দেবে এবং Htan এর ধারাবাহিকতা আমাকে ∇ϕ1 ∇ϕ2 দেবে যা দুদিকেই সমান তাই খেয়াল করে যে আমি একটি নতুন প্রতীক ∇ϕ লিখছি এই দুই সমীকরণে একই এবং ϕ অতএব আমি যা করেছি আমি কেবল বিলুপ্তির উপপাদ্য মনোনয়ন করেছি তাই এখন এই সমীকরণে কি কি জানা আছে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এই সমীকরণ দেখে বল কি কি জানা আছে আমি বাঁ দিক দিয়ে শুরু করি আমি কি g1 জানি ছাত্র হ্যাঁ হ্যাঁ এটি মাধ্যমের জন্য গ্রিনের ফাংশন যা আয়তন 1 এর জন্য আমি জানি g1 জানা আছে তাহলে g2 ও জানা আছে আমি কি ফাই জানি আমি ফাই জানিনা ছাত্র ঠিক আছে এটি হলো যা আমি বার করতে চাইছি কিন্তু আমি ডান দিকের অংশ জানি আমি এই আপতিত ক্ষেত্র ϕi জানি এখন কি অজানা আছে আমি কি সমাধান করতে চাই ϕ1 অবশ্যই অজানা আমি কি আমার বাকি অজানা গুলোকে আরেকটু বেশি ভালো করে লিখতে পারি ∇ϕ সঠিক কারণ জানা আছে কোনটার জন্য সমাধান করা সহজ স্কেলার নাকি ভেক্টর ছাত্র স্কেলার স্কেলার সঠিক যদি আমি জানি তাহলে ∇ϕ বার করার চেষ্টা করার বদলে যা একটি ভেক্টর আমরা একটি নতুন অজানা ∇ϕ নিতে পারি অতএব ∇ϕ তাই এগুলি হলো আমাদের দুটি অজানা জিনিস সুতরাং আমাদের দুটি সমীকরণের সেট আছে দুটি পরিবর্তনশীল এ এবং আমাদের উদ্দেশ্য হল এই দুই সমীকরণ সমাধান করা অতএব এখন আমাদের মেথড অফ মোমেন্টস পদ্ধতি ব্যবহার করা যাক এই সমস্যা গুলি সমাধান করার জন্য এখন একটি জিনিস যা আমাকে খেয়াল করতে হবে এই সমীকরণ গুলিতে সেটি হল আমাদের ইন্টিগ্রেশনের পরিবর্তনশীল কি ছাত্র r এটি r নাকি r' ছাত্র r r আনপ্রাইম স্থানাঙ্ক সেটি এখানে উল্লেখিত আছে তাই এটি আনপ্রাইম যা গুরুত্বপূর্ণ তাই এই সমীকরণ গুলিতে একটি জিনিস আছে যা এখনো বলা হয়নি এবং সেটি আমাদের মুখের দিকে তাকিয়ে আছে সেটি হলো আমি এখনো r' সম্পর্কে কিছু বলিনি সুতরাং যতক্ষণ না আমি r' উল্লেখ করছি আমি প্রথম অথবা দ্বিতীয় ইন্টিগ্রাল মূল্যায়ন করতে পারছিনা কোথায় r প্রাইম আছে আমি যা বলেছি তা হলো বিলুপ্তির উপপাদ্য বলে r′ ∈ V2 এবং r′ ∈ V1 দ্বিতীয় অংশতে তাই এটার দিকে দেখা যাক এবং এটি আমাদের আরেকবার আঁকা যাক অতএব প্রথম সমীকরণের জন্য যেখানে প্রথম সমীকরণ বলে r′ ∈ V2 তাই এটি হলো জায়গা যেখানে প্রথম সমীকরণের জন্য r' থাকবে এবং এটি হল যেখানে কোন সমীকরণের জন্য r' থাকবে ছাত্র 2 2 ঠিক আছে এটি একটি খুবই সাধারণ ভুল এটি সম্পর্কে ভুলে যাওয়া যদি তুমি এটি সম্পর্কে ভুলে যাও যদি তুমি ভুল জায়গায় r' বসাও তাহলে ডানদিকটা বদলে যাবে সুতরাং এগুলো দুটি সীমাবদ্ধতা যা আমাদের মনে রাখতে হবে কিন্তু তাছাড়া r' আমাদের হাতে আছে তাই এখন আমার প্রশ্ন হল ঠিক আছে r প্রাইম প্রথম ক্ষেত্রে অবশ্যই V2 এ থাকা উচিত এবং V1 এ দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ঠিক কোন জায়গায় আমি বসাবো আমি এটি সমাধান করতে চাই মেথড অফ মোমেন্টস বা ওরকম কিছু দিয়ে সবচেয়ে সহজ ধরন এর মেথড অফ মোমেন্টস নেবো সবচেয়ে সহজ ধরন কি ছাত্র পালস বেসিস পালস বেসিস ছাত্র ডেল্টা টেস্টিং ডেল্টা টেস্টিং আমরা এটিকে প্রোটোটাইপ হিসেবে রাখব তাই এটা দেওয়া আছে ধরে এখন টেস্টিং স্থান কি বলে কোথায় আমার r' নির্বাচন করা উচিত তাই কোথায় আমি r' নির্বাচন করবো একটি ধাপ পিছনে যাই এবং বেসিস ফাংশন দিয়ে শুরু করি আমরা সেখান থেকে টেস্টিং এ আসবো আপাতত বেসিস ফাংশন দিয়ে শুরু করি অতএব আমার অজানা ফাংশন গুলি হল ϕ এবং ∇ϕ তাই ∇ϕ এর জন্য আমি বলতে পারি এটি হলো এখন আমার অজানা ফাংশন যা আমি একটি জানা বেসিস এর ভিত্তিতে লিখব জানা বেসিস আমি এটিকে পালস বেসিস বলি pn হিসেবে তাই গুণক আমি লিখতে পারি ∇ϕ npn একইভাবে অন্য পরিবর্তনশীল এর জন্য ϕ npn অতএব আমি কি করেছি আমি ছোট ছোট করে বিভক্ত করেছি n সংখ্যক অংশে এবং প্রত্যেক অংশের জন্য আমি একটি পালস অনুমান করেছি যার গুণক আমাদেরকে নির্ধারণ করতে হবে সুতরাং এই নতুন অজানা ϕ কে আমি bn এর হিসেবে লিখেছি এবং ∇ϕ কে an এর হিসেবে অতএব পালস বেসিস ফাংশনের কাজ হয়ে গেছে এরপর আসে আমাদের টেস্টিং ফাংশানের স্থান এই টেস্টিং বিন্দু হল একটি ডেল্টা টেস্টিং তাই আমাকে একটি বিন্দু নিতে হবে যেখানে আমার টেস্টিং ফাংশন বসাবো তাই আমাদের কি করা উচিত এটা খুব একটা জটিল না তুমি কি করবে অতএব প্রথম সমীকরণের সীমাবদ্ধতা r' এর দিকে তাকানো যাক যা V2 তে যে কোনও জায়গায় হতে পারে তাই একটি ঘটনা নেওয়া যাক এখানে এটি হলো আমার V2 এবং সেখানে বিভিন্ন n অংশ আছে এরকম এবং এটি আমার উপর কোথায় আমি এই বিন্দুগুলি নেব সুতরাং কতগুলো অংশ আছে ওখানে 1 2 3 4 5 6 7 অংশ কটা বিন্দু আমার পরীক্ষা করা দরকার 7 টা বিন্দু সঠিক প্রথম সমীকরণ আমাকে 7 দেবে এবং পরবর্তী ও আমাকে আরো 7 টা দেবে অতএব আমি 14 টা পাব আমি আমার 14 পরিবর্তনশীল এর সবগুলোই পেয়ে যাব এই ক্ষেত্রে 14 পরিবর্তনশীল আছে প্রত্যেক অংশ তে একটি an এবং bn আছে যা আমাকে বার করতে হবে সেজন্য আমি এই 7 টা বিন্দু এখানে যে কোন জায়গায় নিতে পারি আমি এই বিন্দুগুলি এরকম ভাবে নিতে পারি যা হলো 1 নম্বর সমীকরণের জন্য আমি কি আমার বিন্দুগুলো এরকম ভাবে নিতে পারি হ্যাঁ প্রযুক্তিগতভাবে এর মধ্যে কোন কিছু ভুল নেই কারণ যদি আমি এই বিন্দুগুলো এখানে বসাই এক এক করে যদি তাদের দেখি তাহলে কটা সমীকরণ আমি পাব আমি 7 টা সমীকরণ পাব কটা পরিবর্তনশীল এ প্রথম সমীকরণে কটা পরিবর্তনশীল আছে ছাত্র 14 টা 14 টা পরিবর্তনশীল অতএব আমি 7 টা সমীকরণ পেয়েছি কারণ আমি 7 টা বিন্দুতে টেস্টিং করেছি এবং 14 টা পরিবর্তনশীল পেয়েছি সুতরাং আমি পেয়েছি 14 টা পরিবর্তনশীল 7 টা সমীকরণ কিন্তু আমি কেবল আমার সমস্যার তথ্যের অর্ধেক ব্যবহার করেছি বাকি অর্ধেক সমীকরণ 2 এ আছে সমীকরণ দুই আমি কতবার পরীক্ষা করব আবার 7 বার যা আমাকে 14 টা সমীকরণ দেবে 14 টা পরিবর্তনশীল এ অতএব আমি কোথায় এই বিন্দুগুলি নেব এগুলি কোন আয়তনের অংশ হবে ছাত্র 1 1 তাই এই বিন্দু গুলোকে আমি এরকম নিতে পারি 1 2 3 4 5 6 7 7 টা বিন্দু আমি নিয়েছি সুতরাং সেটি আমাকে এই 7 টা বিন্দু দেয় যখন আমি দ্বিতীয় সমীকরণ পরীক্ষা করি আমি আমার বাকি সাতটা সমীকরণ পেয়ে যাব এবং ওই একই 14 টা পরিবর্তনশীল কারণ গ্রাড ফাই দুদিকেই আসছে ফাই দুটি সমীকরণ এই আসছে সুতরাং আমি 14 টা সমীকরণ পেতে চলেছি 14 টা পরিবর্তনশীল এ আমি এটি সমাধান করতে পারি এবং আমি আমার উত্তর পেয়ে যাবো এই পদ্ধতিতে কি কোনও অসুবিধা আছে না কোনও অসুবিধা নেই একমাত্র জিনিস হচ্ছে যে এই টেস্টিং বিন্দু গুলির স্থান যা খুশি হতে পারে মনে হচ্ছে আমি তাদের যেকোনো জায়গায় নিতে পারি অতএব যদি আমি এই বিন্দুগুলিকে যেকোনোভাবে V1 এবং V2 তে নিই তার মানে এটি তাত্ত্বিকভাবে সঠিক এবং বলা হয় সম্প্রসারিত সীমানা শর্ত পদ্ধতি সম্প্রসারিত সীমানা শর্ত পদ্ধতি সম্প্রসারিত কেন কারণ এটি সীমানার থেকে দূরে তাই সম্প্রসারিত সীমানা শর্ত পদ্ধতি কিন্তু যা হতে চলেছে আমি এটি নির্ণয় করবো না আমি কেবল তোমাদের তথ্য দেব যদি তুমি যে কোনো ভাবে এই বিন্দুগুলো নাও সীমানা থেকে দূরে সমাধানের ত্রুটি খুব বেশি তাই এগুলি নেওয়ার আরেকটি উপায় কি হতে পারে আমি এই বিন্দুগুলি কে পৃষ্ঠের খুব কাছে নিয়েছি যদি তুমি ফিরে গিয়ে প্রথম ইন্টিগ্রাল সমীকরণের দিকে তাকাও যা আমরা করেছিলাম আমার দড়ির জন্য কোথায় আমি আমার টেস্টিং বিন্দু নিয়েছিলাম প্রত্যেক অংশের মাঝখানে আমি কি এখানে প্রত্যেক অংশের মাঝখানে নিতে পারি আমি একটি পেয়েছি কেউ হ্যাঁ বলছো না ছাত্র আমি বলছি একটি এরকম অংশ আমি কি নিতে পারি ছাত্র না কিন্তু r' এখানে ছাত্র এটিও দেবে এটি জানা আছে তাই যদি সীমানা জানা থাকে জানা আছে আমার অতএব আমি যে কোন জায়গা নিতে পারি যতক্ষণ আমি এই সীমাবদ্ধতা গুলো মেনে চলছি আমার প্রদত্ত আছে আমি সীমানা জানি আমি কি আমার বিন্দুগুলো নিতে পারি আমি কি এটিকে এখানে সরিয়ে আনতে পারি আমি করতে পারি যতক্ষণ না এটি সীমানা স্পর্শ করছে এই সীমানা একটি অদ্ভুত বস্তু এই সীমানার মতো যেটা V1 এবং V2 দুটোর মধ্যে অন্তর্ভুক্ত সুতরাং যতক্ষণ না আমি আমার সীমানা অতিক্রম করে যাচ্ছি আমি আমার বিলুপ্তির উপপাদ্য এর শর্ত লংঘন করছি না অতএব আমি যা করতে পারি এই অংশের ভিতর জুম্ করা ছাত্র এটি an এর বর্ণনা an ঠিক আছে তাই এখন প্রশ্ন হচ্ছে এই ছবিতে an কি অতএব একবার এটি নেওয়া হোক যদি তুমি দেখো যে আমার n সংখ্যক অংশ আছে তাই an এই সীমানার উপর উপস্থাপনা করে সেখানে n সংখ্যক অংশ আছে অতএব উদাহরণস্বরূপ a1 হল প্রথম পালস বেসিস ফাংশনের প্রশস্ততা a2 হলো দ্বিতীয় পালস ফাংশনের প্রশস্ততা যা বোঝায় ∇ϕ ∇ϕ হল একটি স্কেলার ফাংশন যা সীমানাতে পরিবর্তন করে আমি এই ফাংশন কে অভিব্যক্ত করছি বলে যে এটি 7 টা পালস দিয়ে তৈরি সুতরাং a1 প্রথম পালসের প্রশস্ততা অতএব কিছুটা এরকম দেখতে আমার কিছু ফাংশন আছে যাকে ∇ϕ বলা যাক যেটি এরকম দেখতে এবং শুরু এবং শেষের বিন্দু হল অবশ্যই এক কারণ আমি একটি বৃত্তে চলাফেরা করছি অতএব প্রযুক্তিগতভাবে আমার এরকম আঁকা উচিত না তাই চল এরকম কিছু বলি এই বিন্দু এবং এই বিন্দু এক অতএব আমি যা করছি তা হল এটিকে আমি ছোট ছোট ভাগে ভাগ করছি সেটি হলো আমার ∇ϕ যা একটি ধারাবাহিক বক্ররেখা যেটাকে আমি আনুমানিকভাবে এরকম লিখছি এই পালস গুলির মত আমার কাছে যত বেশি পালস থাকবে তত ভালোভাবে আমি অনুমান করতে পারব এটি হলো পুরনো ধারণা যা আমরা আগেও দেখেছি অতএব এখন এই অংশে ফিরে এসে প্রথম বিন্দু যেখানে আছে আমি তাকে সরাতে পারি একটি সীমাতে যা অংশের মধ্যবিন্দুর থেকে অনেক কাছে এবং টেস্টিং বিন্দু যা আমরা দ্বিতীয় সমীকরণ থেকে পাচ্ছি সেটিকে অংশের মধ্যবর্তী জায়গার খুব কাছে নিয়ে আসতে পারি আবার আমি একটি সীমা নিতে পারি তাই আমি এটিকে একটি পৃষ্ঠ S হিসেবে কল্পনা করতে পারি এবং একটি কাল্পনিক পৃষ্ঠ যার উপর আমি গ্রীন ব্যবহার করতে পারি এরকমভাবে এবং একটি কাল্পনিক পৃষ্ঠ যা এখানে আঁকা আছে অতএব এই ভিতরের টি কে আমি S বলি এবং বাইরের টিকে আমি S বলি সুতরাং এই ঋণাত্মক এবং ধনাত্মক চিহ্ন নিশ্চিত করার জন্য যে আমি বিলুপ্তির উপপাদ্যের শর্তগুলি মানছি যতক্ষণ আমি S এ আছি এই শর্ত সঠিক কারণ এটি V2 তে আছে সুতরাং আমি যা করতে চলেছি তা হল এই বিন্দুগুলি মনোনয়ন করছি যা এই অংশগুলির মধ্যবর্তী বিন্দু তাই আমাদের একটি খুবই পরিষ্কার দ্ব্যর্থহীন উপায় এটি বলার যে কিভাবে আমি এই সমস্যা সমাধান করব 1 এবং 2 বেসিস ফাংশন নেব টেস্টিং বিন্দু নেব প্রত্যেক অংশের মধ্যবর্তী বিন্দুতে একদম একইভাবে যা আমরা আমাদের ইন্টিগ্রাল সমীকরণের প্রথম উদাহরণে করেছিলাম অতএব যেই পদ্ধতি আমরা ব্যবহার করব এবং যেভাবে সমাধান করব সেটাকে বলা হয় সহজভাবে একটি সীমানা ইন্টিগ্রাল পদ্ধতি তাই এটিকে সীমানা ইন্টিগ্রাল পদ্ধতি বলা হয় অতএব S হল r′ ∈ V2 এর জন্য এবং S হলো r′ ∈ V1 এর জন্য এটি হলো যা আমরা করেছি এখন কেন আমার S এবং S সংজ্ঞায়িত করা দরকার তা পরিষ্কার হয়ে যাবে যখন আমি মধ্যবর্তী বিন্দুকে নেব যা আমাদের বলবে S এবং S এর ব্যাপারে অতএব যখন আমি এগোবো এটি পরিষ্কার হয়ে যাবে আর কি আছে সমীকরণে সমাধান করার জন্য মেথদ অফ মমেন্টস দ্বারা কি হবে আমি এই বস্তু এবং এই বস্তু ϕ এবং ∇ϕ সমীকরণে বদলে বসাবো তাই কি ধরনের পদ আমাকে মূল্যায়ন করতে হবে আমাকে মূল্যায়ন করতে হবে g1 এর ইন্টিগ্রাল কিছু অংশের উপর এবং ∇g1 এর ইন্টিগ্রাল এগুলি হল দুটি ফাংশন যার ইন্টিগ্রাল আমাকে মূল্যায়ন করতে হবে এবং তখন আমি মেথড অফ মমেন্টস ব্যবহার করব আমরা Amn দেখেছি যা একটি ম্যাট্রিক্সের গুণাঙ্ক একটি অপারেটরের ভিত্তিতে গতকাল মেথদ অফ মমেন্টস এর ভাষায় সেটি হলো আমাদের কাপলিং এর গুণাঙ্ক তাই আমাদের এগুলি মূল্যায়ন করতে হবে তাই এগুলো জিনিস যা নিয়ে আমাদের চিন্তা করতে হবে একটি অংশ নেওয়া যাক এবং ধরো যে আমি একে অংশ i বলি আমাকে ∫g1r r′dl মূল্যায়ন করতে হবে আমি একে কেবল dl বলি কারণ এটি বাঁকা হতে পারে এবং ∫∇g1r r′dl হলো যা আমাকে মূল্যায়ন করতে হবে ছাত্র অংশ বোঝায় একটি অংশ হল এরকম একটি অংশ এবং এই সকল অংশগুলির উপর যোগফল আমি পুরো জিনিসকে বহু ছোট ছোট অংশে বিভক্ত করেছি এখন প্রত্যেক অংশের উপর আমাকে ইন্টিগ্রাল এর মান নির্ণয় করতে হবে ছাত্র আসলে আমাদের এই ছোট অংশগুলো নেই হ্যাঁ কারণ আমার বেসিস ফাংশন হল একটি পালস ফাংশন তাই এই পালস ফাংশন শূন্য নয় কেবলমাত্র একটি অংশের উপর তাই আমি যখন এই ইন্টিগ্রাল মূল্যায়ন করতে চাই আমাকে ইন্টিগ্রেশন করতে হবে এক এক করে প্রত্যেক অংশের উপর কারণ আমি সাব ডোমেইন বেসিস ফাংশন ব্যবহার করছি তাই এগুলো শুন্য না কেবলমাত্র একটি অংশে সেটা পরিষ্কার অতএব এই ইন্টিগ্র্যাল হলো যা আমাকে মূল্যায়ন করতে হবে g1 এবং g2 এর জন্য আমরা কি জেনেছি এমন কিছু জিনিস যা আমাদের এই ইন্টিগ্রাল মূল্যায়ন করতে সাহায্য করবে সংখ্যাসূচক ইন্টিগ্রেশন আমরা ইতিমধ্যেই সংখ্যাসূচক ইন্টিগ্রেশন এর উপর একটি মডিউল দেখেছি এবং এটাও দেখেছি কি কারণে সংখ্যাসূচক ইন্টিগ্রেশন দরকারি সেটি হল এই হ্যান্কেল ফাংশন এবং এরকম জিনিসের জন্য সেগুলো অনেক সময় বিশ্লেষণাত্মক ভাবে ইন্টিগ্রেশন করা সম্ভব হয়না তাই সংখ্যাসূচক ভাবে আমাদের এর মান নির্ণয় করতে হবে অতএব আমি যে জিনিস গুলো ব্যবহার করব এটি নির্ণয় করার জন্য তা হল বর্গীকরণ নিয়ম মনে কর এটির কি সুবিধা ছিল আমার ফাংশনের ব্যাপারে কিছু জানা দরকার ছিল না কেবলমাত্র কিছু বিন্দুতে এর মান ছাড়া যা গুণ করা হয় পুনর্নির্ধারিত কিছু গুণক এর সাথে এই ইন্টিগ্র্যাল পাওয়ার জন্য অতএব এটি আমাদের কৌশল হতে চলেছে